প্রথম শিক্ষার্থী হ্যালো বন্ধুরা আপনাদের পুনরায় স্বাগত জানাই পূর্ববর্তী ভিডিও তে আমরা ব্যক্তিত্ব বিকশিত করতে শিখেছি ওই ব্যক্তিত্বের জন্য ক্রিয়া চিনেছি ক্রিয়ার আগে ক্রিয়া চলাকালীন ও ক্রিয়ার পরের জন্য সময়রেখা তৈরি করেছি এই ক্রিয়াসমূহের দ্বারা আমরা গ্রাহকের দৈনন্দিন জীবনযাপনে হওয়া সম্ভাব্য কার্য প্রবাহ কে দেখেছি তো এই পরিস্থিতিকে আমরা আপনাকে একটি দৃশ্যরূপে দেখতে চাইবো যেখানে স্যাম একটি 14 বছরের বিদ্যালয় যাওয়া শিক্ষার্থী যে ভারতের পুণে শহরে একটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে এবার আমরা দেখবো যে শ্রেণীকক্ষে কি ঘটে সকল শিক্ষার্থী সুপ্রভাত স্যার প্রফেসর সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত স্যাম তো বাচ্চারা আমরা বিগত ক্লাসে যা শিখেছিলাম কেউ কি জানো তোমরা কি তোমাদের নোটস বাস টিকিটে লিখেছিলে স্যাম আমরা কি শিখেছিলাম শিক্ষার্থীস্যাম উত্তর দিচ্ছে স্যার আমরা লিনিয়ার ইকুয়েসন ইন টু ভেরিয়েবল এর সম্পর্কে শিখেছিলাম প্রফেসর লিনিয়ার ইকুয়েসন ইন টু ভেরিয়েবল শিখেছিলাম ঠিক একদম ঠিক আজ আমরা লিনিয়ার ইকুয়েসন ইন থ্রি ভেরিয়েবল এর সম্পর্কে শিখতে চলেছি ঠিক আছে তো এই ছিল লিনিয়ার ইকুয়েসন ইন থ্রি ভেরিয়েবল যখন দুটি ভেরিয়েবল থাকে তখন দুটো ভেরিয়েবল সম্পর্কে শিখেছিলাম আর যখন একটা ভেরিয়েবল ছিল তখন একটার সম্পর্কে এখন আমাদের কাছে তিনটে ভেরিয়েবল আছে দুটো এখানে আর একটা এখানে তোমরা বুঝেছো পরেরবার তৈরি হয়ে এসো বুঝেছো পরেরবার আরো ভালো নোটস বানাবে এই ভাবে কাগজের টুকরোতে নয় হম হম ঠিক আছে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা করবো বিদায় সব শিক্ষার্থী ধন্যবাদ স্যার প্রথম শিক্ষার্থী স্যাম তুমি তোমার নোটস আমাকে একটু দিতে পারো আমি আজ বালা স্যারের ক্লাস শুনিনি দয়া করে দাও প্রথম শিক্ষার্থী ধন্যবাদ স্যাম